ইঞ্জিনিয়ারিং গণিত 1 এর বক্তৃতায় আবার স্বাগতম এবং এটি বক্তৃতা সংখ্যা 20 সুতরাং আজ আমরা সীমাবদ্ধ ম্যাক্সিমা এবং মিনিমা নিয়ে আলোচনা করব সুতরাং বিশেষ করে আমরা ল্যাগরেঞ্জ এর মাল্টিপ্লায়ারLagrange's multiplier পদ্ধতি সম্পর্কে কথা বলব যা এই ধরনের সমস্যা সমাধানে ব্যবহৃত হয় যেখানে আমাদের ফাংশনের সাথে কিছু সীমাবদ্ধতা রয়েছে সুতরাং ল্যাগরেঞ্জ গুণক পদ্ধতি কি সুতরাং আমাকে শুধু সমস্যাটি নিয়ে আলোচনা করা যাক সুতরাং যদি আপনি ফাংশনের ম্যাক্সিমা এবং মিনিমা খুঁজে পেতে চান তাহলে আমরা u f x y বলি যেখানে আমাদের অন্য কিছু সীমাবদ্ধতা রয়েছে যা ϕ x y 0 সুতরাং আমাদের কিছু সম্পর্ক আছে x y তে কিছু শর্ত দেওয়া আছে সুতরাং মূলত এটি আগের লেকচারে আমরা যে সমস্যাটি আলোচনা করেছি তার অনুরূপ যেখানে আমরা বাউন্ডারি বিবেচনায় নিয়েছিলাম সুতরাং সেই বাউন্ডারিগুলি আসলে ফাংশনের অতিরিক্ত সীমাবদ্ধতা যা x y কে সন্তুষ্ট করে x হয় 0 অথবা y এর সমান 0 অথবা সেখানে একটি লাইন ছিল y 9 − x এর সমান সুতরাং প্রদত্ত ফাংশন সহ একটি অতিরিক্ত শর্ত ছিল সুতরাং সেখানে আমরা y এর মানকে এই f x y এ প্রতিস্থাপিত করেছি এবং তারপরে ফাংশনটি একটি ভেরিয়েবল সমস্যার একটি ফাংশনে রূপান্তরিত হয়েছিল যা আমরা এই প্রতিটি অবস্থার জন্য আলোচনা করেছি সুতরাং আজ আমরা ল্যাগরেঞ্জ এর মাল্টিপ্লায়ারLagrange's multiplier পদ্ধতিতে করব যেখানে আমরা এক এর মধ্যে y এর মান প্রতিস্থাপন করতে হবে না এবং তারপর একটি ভেরিয়েবল ফাংশন পেয়ে এবং এক্সট্রিমার জন্য আরও এগিয়ে যাবো এই ক্ষেত্রে আমাদের কিছু সরাসরি পদ্ধতি আছে যা প্রতিস্থাপন না করে আমরা এই সমস্ত ক্রিটিকাল পয়েন্টগুলি পেতে পারি যেখানে ফাংশনটি লোকাল মিনিমা হতে পারে অথবা এটি একটি স্যাডেল পয়েন্ট হতে পারে সুতরাং আমি শুধু ব্যাখ্যা করি যে ল্যাগরেঞ্জ মাল্টিপ্লায়ারLagrange's multiplier পদ্ধতি কি সুতরাং এখানে এই চেইন রুল ব্যবহার করে আপনি f x y এর সমান আমরা সরাসরি du dx পেতে পারি কারণ এখানে ফাংশন y হল x এর একটি ফাংশন এর মধ্যে আমাদের এখানে x এবং y এর মধ্যে সম্পর্ক আছে সুতরাং এখান থেকে এই y অপসারণ করে আমাদের মূলত x এর এই ফাংশন আছে সুতরাং এই dudx এখানে বোধগম্য কিন্তু এই শৃঙ্খলা নিয়মের ধারণার নিয়মের সাথে আমরা এখানে আংশিক ডেরিভেটিভের ক্ষেত্রে সেই ডেরিভেটিভ পেতে পারি সুতরাং x এর সাথে f এর আংশিক ডেরিভেটিভ এবং তারপর dudx যেটি 1 সুতরাং প্লাস এই আংশিক ডেরিভেটিভের সাথে y এবং তারপর dydx সুতরাং এই dydx এর সাথে এবং এক্সট্রিমা বিন্দুতে কারণ আমরা জানি যে dudx 0 হতে হবে এটি একটি 1 পরিবর্তনশীল সমস্যা যেখানে আমাদের x এর ক্ষেত্রে u এর এই ডেরিভেটিভ পেতে হবে এবং এটিকে 0 হতে হবে এক্সট্রিমা সুতরাং আমরা এই মুহুর্তে এখানে পেয়েছি যে এই ডেরিভেটিভ অবশ্যই 0 হতে হবে এবং এই চরম পর্যায়ে আমাদের আছে সুতরাং এটি সমীকরণের একটি শর্ত যা আমরা পাচ্ছি যা এক্সট্রিমা পর্যায়ে মান্যতা পেতে হবে এবং তারপর এই সমীকরণ যা ϕ x y 0 এর সীমাবদ্ধতায় সুতরাং যে কোন বিন্দু চরমতার বিন্দু এই শর্তটি মান্যতা পেতে হবে কারণ সমস্যাটিতে দেওয়া হয়েছে যে সম্পর্কটি x এবং y অবশ্যই এই সম্পর্কের সাথে মান্যতা পেতে হবে dy dx 0 অতএব সেই ক্ষেত্রে আমাদের যেই বিন্দুতে বিন্দু আছে এই সমীকরণটি অবশ্যই যেকোনো সময়ে মান্যতা পেতে হবে তাই স্বাভাবিকভাবেই এক্সট্রিমা পর্যায়েও সুতরাং আমরা এই সমীকরণ থেকে এই সমীকরণটি পেয়েছি যদি আমরা x এর সাপেক্ষে ডেরিভেটিভ করি যদি আমরা এটিকে আলাদা করি সুতরাং আমরা x এবং শৃঙ্খলা নিয়ম এবং এই ∂ f ∂ y dy dx 0 এর সাথে একটি আংশিক ডেরিভেটিভ পাব এই dydx শব্দটি এই দুটি সমীকরণ থেকে বাদ দেওয়ার চেষ্টা করুন এবং আংশিক ডেরিভেটিভের ক্ষেত্রে আমাদের সবকিছুই থাকবে সুতরাং এখানে আমাদের সমীকরণের বাম দিকের দ্বিতীয় সমীকরণ আছে এবং আমরা −fy ϕy দ্বারা গুণ করেছি এই ধারণাটির কারণ ϕy এবং ϕy বাতিল হয়ে যাবে এবং dydx এর বিয়োগ চিহ্ন হবে এবং এই ∂ f ∂ y and এবং এখানে আমাদের ∂ f ∂ y এবং dydx আছে সুতরাং এই দুটি বাতিল হয়ে যাবে এবং আমরা এই dydx থেকে শব্দটি মুক্ত সুতরাং এই ক্ষেত্রে যখন আমরা এখানে যোগ করেছি সুতরাং এই শর্তগুলি বাতিল হয়ে যাবে এবং আমরা কেবল ধরে নেব যে এটি এখানে কেবল সরলতার জন্য সুতরাং এখানে আমরা ∂ f ∂ xλ∂ ϕ ∂ x 0 পাই সুতরাং এই সমীকরণটি আমরা পেয়েছি যেটি চরমতার সময়ে মান্যতা পেতে হবে যা একটি সমীকরণ অন্যটি যেহেতু এখানে উপস্থিত হয়েছে সুতরাং আমাদের এখান থেকে এই সম্পর্ক আছে যে ∂ f ∂ y এই ϕyλ এর সমান যা এখানের সম্পর্ক আরেকটি সম্পর্ক আছে যা মান্যতা পেতে হবে এবং আমাদের এই সমীকরণ আছে ϕ x y 0 সুতরাং আমাদের এই তিনটি সমীকরণ আছে যা সেখানে চরম পর্যায়ে পৌঁছাতে হবে এখন আরও এগিয়ে যাচ্ছি আমরা বিবেচনা করেছি যে আমরা আলোচনা করেছি যে সমীকরণগুলিকে এক্সট্রিমা পর্যায়ে পৌঁছাতে হবে এবং আমাদের এখানে 3 টি পারামিটার রয়েছে সুতরাংমূলত 1 থেকে 3 অজানা থাকবে x y পয়েন্টে যা আমরা খুঁজছি এবং এটিও আমরা চালু করেছি সুতরাং একটি x y এবং λ আছে এই তিনটি সমীকরণ সমাধান করে আমাদের তিনটি পয়েন্ট আছে এবং সেই পয়েন্টগুলো হবে x y এর পরিপ্রেক্ষিতে এক্সট্রিমা পয়েন্ট সুতরাং ল্যাগরেঞ্জ মাল্টিপ্লায়ারLagrange's multiplier পদ্ধতি কী যা আমরা সবেমাত্র আলোচনা করেছি আমরা সহজেই মনে রাখতে পারি কিভাবে এই সমীকরণগুলি স্থাপন করা যায় একটি উপায় যা শুধু একটু লম্বা ডেরিভেশন বরাবর দেখেছি কিন্তু এখন আমরা এখানে আরো সুনির্দিষ্ট আকারে লিখব যা মনে রাখা খুব সহজ এবং কিভাবে এই সমীকরণগুলি সরাসরি পেতে হয় সুতরাং আমাদের একটি সমস্যা আছে যে আমরা এই u কে ছোট বা বড় করতে চাই এই শর্তে f x y এর সমান যে x y এই সম্পর্ককে মান্যতা দেয় এবং আমরা শুধু একটি সহায়ক ফাংশনে সংজ্ঞায়িত করি সুতরাং আমরা সংজ্ঞায়িত করি যে F x y λ f x yλ ϕ x y সুতরাং আমরা এই ফাংশনটি গ্রহণ করি f x y যা আমরা মাক্সিমাম বা মিনিমাম করতে চাই এবং প্লাস এই ল্যামডা এবং এই সীমাবদ্ধতা এই ϕ x y সুতরাং আমাদের এমন একটি সহায়ক ফাংশন সংজ্ঞায়িত করতে হবে প্রকৃতপক্ষে এই ধারণাটি প্রসারিত করা যেতে পারে যখন আমাদের অনেক সীমাবদ্ধতা থাকে যেমন ফাই 1 ফাই 2 ইত্যাদি সুতরাং আমাদের λ1 ϕ1λ2ϕ2 সাথে পরিচয় করিয়ে দিতে হবে সুতরাং আমাদের আরও ল্যাম্বডা চালু করতে হবে সুতরাং আমরা কেবল একটি সীমাবদ্ধতার জন্য আলোচনা করছি সুতরাং এই সহায়ক ফাংশন যা আমরা সংজ্ঞায়িত করি এবং তারপর আমরা এই F এর চরমতার জন্য প্রয়োজনীয় শর্তগুলি খুঁজে পাই এর মানে হল এই Fx 0 এর ডেরিভেটিভ Fy 0 Fλ 0 এখানে এই F এর ক্রিটিকাল পয়েন্টগুলি আমাদেরকে খুজতে হবে সুতরাং এটি করার মাধ্যমে আমরা সঠিকভাবে সেই সমীকরণগুলি পাব যা এক্সট্রিমা পর্যায়ে এই সমীকরণগুলিকে মান্যতা পেতে হবে সুতরাং যখন আমরা x এর সাপেক্ষে ডেরিভেটিভ করবো তখন আমরা fxλ ϕx পাব তার মানে এই Fx 0 আর কিছুই নয় fxλ ϕx 0 সেখানে প্রথম সমীকরণ ছিল Fy 0 সুতরাং এখানে আবার এই fyλ ϕy 0 সেখানে তালিকাভুক্ত দ্বিতীয় সমীকরণ এবং তৃতীয়টি হল Fλ 0 এবং এটি হবে ϕ 0 সুতরাং আমাদের এই তিনটি সমীকরণ আছে যা এখানে এই অক্সিলারি ফাংশন F কে সংজ্ঞায়িত করে প্রাপ্ত করা যেতে পারে এখানে λ ϕ x y কিন্তু আমরা এই ধারণাটি অনেক সীমাবদ্ধতার জন্যও প্রসারিত করতে পারি সুতরাং যদি আমাদের উদাহরণস্বরূপ দুটি সীমাবদ্ধতা ϕ1 x y 0 ϕ2 x y 0 এর সমান হয় তবে আমরা সেখানে আরো ল্যাম্বডা চালু করব λ1 ϕ1 x y λ2 ϕ2 x y এবং আবার আমাদের এই প্রয়োজনীয় শর্তগুলি নিয়ে আলোচনা করতে হবে সুতরাং সেখানে দুটি λ থাকবে তাই এখানে আরও দুটি সমীকরণ λ1 এর সাথে অথবা λ2 এর সাথে আসবে সুতরাং অন্য সীমাবদ্ধতায় এখানে উপস্থিত হবে এবং তারপরে সেখানে আরও কিছু টার্ম থাকবে সুতরাং আসুন আমরা এই সীমাবদ্ধতার জন্য আলোচনা করি এবং এখানে মন্তব্য ল্যাগরেঞ্জ মাল্টিপ্লায়ারLagrange's multiplier পদ্ধতি ব্যবহার করে আমাদের স্থির বিন্দু পেতে হবে বা বরং আমরা ক্যান্ডিডেডদেরকে এক্সট্রিমা বলে ডাকি এই ক্যান্ডিডেডদেরকে এক্সট্রিমা হবে আমরা এই বিন্দুর আচরণ গণনা করব না যে এটি লোকাল ম্যাক্সিমা এবং লোকাল মিনিমা একটি বিন্দু কিনা আমরা অনুশীলনে স্থির বিন্দুর প্রকৃতি নির্ধারণ করব না আমরা অনেক সমস্যায় আমরা সাধারণত মাক্সিমাম মিনিমাম খুঁজে পেতে আগ্রহী সুতরাং প্রদত্ত সীমাবদ্ধতার অধীনে ফাংশনের গ্লোবাল মাক্সিমাম মিনিমাম মান সুতরাং এখানে আজকের এই বক্তৃতায় অথবা এই ল্যাগরেঞ্জ গুণক দ্বারা আমরা মূলত সকল ক্যান্ডিডেড খুঁজে পাই সুতরাং সমস্যার ক্রিটিকাল পয়েন্ট বলা হয় যেখানে মাক্সিমাম মিনিমাম সংঘটিত হতে পারে সুতরাং আমরা এই সমস্ত ক্রিটিকাল পয়েন্টগুলি খুঁজে পাব এবং এই সমস্ত পয়েন্টে ফাংশনের মানগুলি খুঁজে পাব এবং তারপরে আমরা চিহ্নিত করতে পারি যে কোনটি সর্বাধিক গ্লোবাল মাক্সিমাম বা কোনটি একটি গ্লোবাল মিনিমাম বিন্দু সুতরাং ক্রিটিকাল পয়েন্ট হিসাবে সাধারণত কয়েকজন ক্যান্ডিডেড থাকে সুতরাং আমরা তাদের সকলের মূল্যায়ন করতে পারি এবং সবচেয়ে বড় এবং ক্ষুদ্রতম মানগুলি বেছে নিতে পারি এবং অতএব আমরা যদি এক্সট্রিমা মাক্সিমাম মিনিমাম খুঁজে পেতে চাই তবে আর কোন পরীক্ষার প্রয়োজন নেই সুতরাং আমাদের লক্ষ্য এখন শুধুমাত্র পরম ম্যাক্সিমা এবং মিনিমা খুঁজে বের করা এবং এই বিন্দুটির লোকাল মাক্সিমাম মিনিমাম বিন্দু বা স্যাডেল পয়েন্ট আছে কিনা তা গণনার জন্য আমাদের অন্য কোন পরীক্ষার প্রয়োজন নেই কিন্তু আমরা বরং প্রদত্ত সীমাবদ্ধতার অধীনে সমস্যাটির গ্লোবাল মাক্সিমাম মিনিমাম সন্ধান করব সুতরাং আসুন আমরা এখানে উদাহরণে যাই সুতরাং আমাদের এই অঞ্চলে x2 − y2−2 x x2 y2≤1 এই ফাংশনের মাক্সিমাম মিনিমাম আছে সুতরাং এই সীমাবদ্ধতা দেওয়া হল যে আমরা এই ফাংশনের মাক্সিমাম মিনিমাম x2 − y2−2 x খুঁজে পেতে চাই এই সীমাবদ্ধতার মধ্যে যে x y শুধুমাত্র x2 y2 1 মান্য করে সুতরাং আমরা এখানে এই বৃত্ত সহ বাউন্ডারি সহ এই ডিস্ক সম্পর্কে কথা বলছি সুতরাং x y গুলি শুধুমাত্র এখানে একটি ডোমেইনের মধ্যে সীমাবদ্ধ সুতরাং x y তে একটি সীমাবদ্ধতা রয়েছে সুতরাং এটি একটি সীমাবদ্ধতার সমস্যা এবং এখন আমরা দুটি উপায়ে মোকাবিলা করব সুতরাং এই সমস্ত সমস্যার মধ্যে আমাদের এমন একটি কারণ দেওয়া হয় সুতরাং এই বাউন্ডারি হল বাউন্ডারি এখানে x2 y2 1 সুতরাং আমরা দুটি সমস্যায় বিভক্ত হব সুতরাং আমরা এই ডোমেইনের ভিতরে x2 − y2−2 x সমস্যার সর্বাধিক বা ক্রিটিকাল পয়েন্ট খুঁজে পাব এবং তারপর বাউন্ডারিয় তার মানে নিষেধাজ্ঞার সাথে x2 − y2 হুবহু 1 এর সমান এবং যে সমস্যাটি আমরা আলোচনা করেছি যে ল্যাগরেঞ্জ মাল্টিপ্লায়ারLagrange's multiplier ব্যবহার করে আমরা পাব যখন আমরা এই ডোমেনের ভিতরে কথা বলছি তার মানে এই x2 y2 1 সুতরাং আমাদের ডোমেইন এখানে খোলা আছে এবং আমরা পূর্ববর্তী বক্তৃতায় ইতিমধ্যে আলোচনা করা ধারণাটি প্রয়োগ করব যা আমরা সরাসরি খুঁজে পাব ক্রিটিকাল পয়েন্ট এবং তারপর আমরা দেখব যদি এই অঞ্চলে আরো কিছু ক্রিটিকাল পয়েন্ট পড়ে সুতরাং আমরা সেগুলিকে f এর আরও মূল্যায়নের জন্য নিয়ে যাব যদি ক্রিটিকাল পয়েন্টগুলি ডোমেইনে না পড়ে তবে সেগুলি ডোমেইনের বাইরে থাকে তবে আমরা সেগুলি ছেড়ে দিতে পারি কারণ এটি আমাদের লক্ষ্য নয় সুতরাং এই সমস্যাটি দুটি ভাগে নেওয়া হয়েছে একটি হল ডোমেইনের ভিতরে ক্রিটিকাল পয়েন্ট বা স্থানীয় চরমপন্থী ক্যান্ডিডেডদের খুঁজে বের করা সুতরাং x2 y2 1 একটি সমস্যা হবে যে এই ম্যাক্সিমা মিনিমা খুঁজে পাওয়া এবং বাউন্ডারি ম্যাক্সিমা মিনিমার মধ্যে থাকা ক্যান্ডিডেডদের জন্য খুঁজে বের করা সুতরাং আসুন প্রথমে ডোমেনের ভিতরে চলে যাই সুতরাং অভ্যন্তের জন্য তার মানে x2 y2 1 সুতরাং এখানে আমাদের অন্য কোন ধারণা ব্যবহার করতে হবে না তারপর পূর্ববর্তী বক্তৃতায় ইতিমধ্যে আলোচনা করা হয়েছে সুতরাং আমাদের f x y x2 − y2−2 x হবে সুতরাং আমরা এখানে fx পাব যা আমাদের x 1 দেবে সুতরাং fy 0 আমাদের y 0 আছে সুতরাং এর মানে y হল 0 এর সমান সুতরাং এই f x y 0 এর জন্য একমাত্র ক্রিটিকাল পয়েন্ট যা আমরা খুঁজে পাচ্ছি তা হল 1 এবং 0 কিন্তু এই 1 এবং 0 বিন্দু আমাদের অভ্যন্তরে পড়ে না এখানে প্রকৃতপক্ষে এটি বাউন্ডারি বিষয় কিন্তু এটি স্বয়ংক্রিয়ভাবে যত্ন নেওয়া হবে যখন আমরা পরবর্তী স্লাইডে বাউন্ডারি বিবেচনা করব সুতরাং এখানে এই অভ্যন্তরের ভিতরে কোন ক্রিটিকাল পয়েন্ট নেই এটি অভ্যন্তরের বাইরে বা এই ক্ষেত্রে বরং এটি ঠিক বাউন্ডারির উপর বসে আছে এই বিন্দুটি একেবারে ডোমেনের বাইরে হতে পারে যা আমরা বিবেচনা করছি সুতরাং যে কোন ক্ষেত্রে আপনি এই সাব সমস্যাটিতে এখন এই পয়েন্টটি বিবেচনা করবেন না যেখানে আমরা ডোমেনের অভ্যন্তরে এই চরমতা খুঁজছি সুতরাং এটি অবশ্যই একটি বিন্দু কারণ বাউন্ডারিয় পড়ে কিন্তু এটি স্বয়ংক্রিয়ভাবে সমস্যার মধ্যে আসবে এবং যখন আমরা বাউন্ডারি ক্রিটিকাল পয়েন্টগুলি খুঁজে পাই তখন আমরা আলোচনা করি সুতরাং পরবর্তী সমস্যাটি হল আমরা এখন x2 y2 1 বাউন্ডারিয় লোকাল এক্সট্রিমা এর সন্ধান করব সুতরাং সমস্যা হল এই শর্তের অধীনে ম্যাক্সিমা মিনিমা খুঁজে বের করা এবং সেটাই সমস্যা যা আমরা ল্যাগরেঞ্জ মাল্টিপ্লায়ারLagrange's multiplier ব্যবহার করে সমাধান করব কারণ এখানে আমাদের ঠিক এই সীমাবদ্ধতা আছে যে x2 y2 1 এবং তার জন্য আমাদের সহায়ক ফাংশন নির্ধারণ করতে হবে যাতে এই ফাংশনটি নিজেই x2− y2−2 x λ x2 y2−1 হয় সুতরাং আপনি fx 0 ক্রিটিকাল পয়েন্ট পাবেন যা 2 x − 22 x হবে সুতরাং তাহলে আমরা সহজ করতে পারি সুতরাং x এবং 1λ 1 এর সমান সুতরাং শুধু এখানে আবার তাই দেখতে চাই সুতরাং আমরা x এর ব্যাপারে যা পেয়েছি তা আমরা 2 x পেয়েছি এবং আমরা এখানে 2 পেয়েছি এবং এই λ এবং আমরা এখানে 2 x পেয়েছি যা 0 এর সমান এবং আমরা এটি সেট করতে চাই সুতরাং এই 2 আমাদের x এবং প্লাস এই λ x সব জায়গা থেকে বাতিল হয়ে যাবে সুতরাং x আমরা এখানে সাধারণ নিতে পারি সুতরাং আমাদের 1 λ আছে এবং তারপর এই 1 এই বিয়োগ 1 অন্য দিকে প্লাস 1 যাবে সুতরাং এই x 1 λ 1 এবং তারপর Fy 0 সুতরাং আমাদেরকে এখন y এর সাথে λ এবং x কে ধ্রুবক হিসাবে বিবেচনা করতে হবে সুতরাং আমরা y পাব এবং λ − 1 0 এর সমান আরেকটি বিন্দু সুতরাং λ এর সাপেক্ষে যখন আমরা পার্থক্য করি আমরা ঠিক আমাদের সীমাবদ্ধতা পাব সুতরাং এটি x2 y2 হল 0 এর সমান তাই এখন ক্রিটিকাল পয়েন্টগুলি পেতে আমাদের এই তিনটি সমীকরণ সমাধান করতে হবে এবং সেই পয়েন্টগুলি হবে মাক্সিমাম বা মিনিমাম সমস্যার জন্য লোকালদের ক্যান্ডিডেড সুতরাং আমাদের এই তিনটি শর্ত আছে সুতরাং এই তিনটি সমীকরণ যা আমরা এখন সমাধান করতে চাই যার মধ্য দিয়ে আমরা শুরু করি সুতরাং এটি মান্য হয় যখন λ 1 এর সমান হয় অথবা এই y 0 বা উভয়টির সমান হয় সুতরাং এখানে যদি আমরা বিবেচনা করি y প্রথমে 0 এর সমান সুতরাং আসুন আমরা বিবেচনা করি যে y 0 এর সমান তাই এই সমীকরণটিকে মান্য করে এখন এই y এর জন্য এই তৃতীয় সমীকরণ থেকে 0 এর সমান যখন আমরা y সেট করি 0 এর সমান এখানে আমাদের x2 হল 1 এর সমান তার মানে x সমান ± 1 এই সমীকরণটিও মান্য করে সুতরাং যদি আমাদের y হয় 0 এর সমান এবং x এর সমান ± 1 এই দুটি সমীকরণ মান্যতা পেতে হয় এখন বাম দিক থেকে এই x সমান ± 1 এর সমান সুতরাং যদি x হয় x 1 হয় এবং আমাদের 1 1 এর সমান হয় তাহলে এই 0 হবে সেই ক্ষেত্রে 0 হবে যখন আমাদের x হবে সমান সুতরাং এটি ছিল x সমান 1 এবং তারপর যদি আমাদের x থাকে 1 এর সমান সেই ক্ষেত্রে আমাদের বিয়োগ আছে এবং 1 λ 1 এর সমান সুতরাং এই ক্ষেত্রে এই λ −2 সুতরাং আমাদের এই প্রথম সমীকরণ থেকে λ 0 2 আছে ল্যাম্বডা 0 এর সমান ল্যাম্বডা 2 এর সমান সুতরাং এখানে আমাদের পয়েন্টগুলি কী আমাদের পয়েন্টগুলো হল x এর সমান 1 y সমান 0 এবং λ এর সমান 0 দ্বিতীয় বিন্দু আমাদের এখানে আছে 1 আমাদের 0 আছে এবং আমাদের আছে 2 এটি আরেকটি বিষয় যা এই সমস্ত সমীকরণকে মান্য করে এখন এখান থেকে আমাদের আরেকটি সম্ভাবনা হল যে আমরা λ পাই তা 1 এর সমান যখন λ 1 এর সমান হয় আমরা এই প্রথম সমীকরণ থেকে x পেতে পারি x এই সমীকরণটি মান্য করতে 12 হতে হবে সুতরাং আমাদের x 12λ 1 এবং যেহেতু x 12 তাই এখান থেকে আমরা y পেতে পারি সুতরাং y2 1−14 সুতরাং আমরা y ± 32 পাই সুতরাং আমরা এখানে আরেকটি পয়েন্ট পেয়েছি সুতরাং আমাদের পয়েন্ট এখন তাই x 12 এবং তারপর y আসুন ± 32 λ 1 এই 1 টি পয়েন্ট যা এই তিনটি সমীকরণকে মান্য করে এবং তারপরে আমাদের x 12 আছে −√3 2 এবং তারপরে আমাদের এখানে আবার 1 আছে এটি আরেকটি পয়েন্ট যা এই তিনটি সমীকরণকে মান্য করে এবং এগুলি সমস্ত সম্ভাবনা আমাদের আর কোন সম্ভাবনা নেই যা এই সমস্ত সমীকরণকে মান্য করতে পারে সুতরাং এই চরমতার জন্য ক্যান্ডিডেডরা আমি এখানে শুধু x y পয়েন্ট লিখছি কারণ আমরা x y বিন্দুতে ফাংশন মান গণনা করব λ সেখানে আমাদের জন্য আকর্ষণীয় নয় সুতরাং আমরা এখন ক্যান্ডিডেডদের প্লাস এবং −1 দিয়ে 0 সুতরাং এরা এখন এক্সট্রিমা এর জন্য ক্যান্ডিডেড সুতরাং এখন ফাংশন মান আমরা এই ± 10 এবং 12 ± 32 এ গণনা করব এটি এখন আমাদের ফাংশন ছিল এবং এগুলি হল পয়েন্ট 10 1 0 এবং তারপর এখানে y ± 32 নেওয়া হয় কারণ এটি সেখানে একটি y2 সুতরাং যদি আমরা সেখানে প্লাস সাইন নিই বা মাইনাস সাইন নিই তাহলে ব্যাপারটা একই হবে সুতরাং এই বিন্দুগুলিতে ফাংশন মান তাই যখন 10 তাই 1 এখানে 0 এবং তারপর 1 তাই −21−1 সুতরাং এই 10 বিন্দুর ফাংশন মান হল −1 এখানে আমরা −10 নিই তাই x এর জন্য −1 সুতরাং আমাদের সেখানে 1 এবং তারপর এটি 0 এবং তারপর এখানে আমাদের 2 আছে সুতরাং আমাদের 3 আছে এবং এই সময়ে একইভাবে যদি আমরা গণনা করি আমরা −32 পাব সুতরাং এখানে আমরা দেখতে পাচ্ছি যে ম্যাক্সিমা মান এই বিন্দুতে −10 অর্জন করা হয় যা ফাংশনের মান এই সময়ে 3 সুতরাং ফাংশনের ম্যাক্সিমা মান 3 এবং মিনিমা মান এখানে এই দুটি বিন্দুতে বা ফাংশনের মান −32 সুতরাং এই সমস্যার মধ্যে আবার এই উপসংহারে পৌঁছাতে যে আমরা সমস্যার সমস্ত গুরুত্বপূর্ণ বিষয়গুলি গণনা করেছি এবং তারপর আমরা এই সমস্ত ক্রিটিকাল পয়েন্টে ফাংশন মান মূল্যায়ন করেছি এবং তারপর আমরা ভালভাবে নির্বাচন করেছি এটি হল 3 ম্যাক্সিমা মূল্য যা −10 −32 এ প্রাপ্ত ফাংশনের মিনিমাম মান যা এই বিন্দু 12 ± 32 পরবর্তী সমস্যা তাই আমরা এই ফাংশনের মাক্সিমাম এবং মিনিমা মান খুঁজে পেতে চাই f x y x2 y2 এবং অঞ্চলে x − 2 2 y − 1 2≤ 20 সুতরাং আবার আমরা একই সমস্যা আছে আমাদের এখানে দেওয়া অঞ্চল এবং এই ফাংশনটি x স্কোয়ার প্লাস y স্কোয়ার সুতরাং আমরা হুবহু একইভাবে কাজ করব আমরা প্রথমে ইন্টেরিয়র পয়েন্টে এক্সট্রমা খুঁজব এর মানে হল যখন কঠোরভাবে 20 এর কম সুতরাং আমাদের এই খোলা ডোমেইনের কোন বাউন্ডারি নেই এবং আমরা fx 0 গণনা করব এবং যা মাত্র 2 x 0 সুতরাং x 0 আমরা fy 0 গণনা করব আমরা এখানে y 0 দেখি সুতরাং আমাদের সমস্যাটির ক্রিটিকাল পয়েন্ট যা এখানে 0 একমাত্র বিন্দু যা ডোমেনের ভিতরে পড়ে সুতরাং আমরা এই বিন্দু 0 0 ডোমেইন নিজেই সুতরাং আমরা বিবেচনা করবো এখন এর জন্য আমরা ফাংশনের মান খুঁজে পাব এবং তারপর এটি আমাদের বলবে যে এই ফাংশনে লোকাল মিনিমা বা বরং মিনিমা বা গ্লোবাল মিনিমা বিন্দু আছে সুতরাং বাউন্ডারি হল লোকাল এক্সট্রিমা তাই এখন আমরা বাউন্ডারি পয়েন্টগুলি বিবেচনা করব যা x − 2 2 y − 1 2 20 সুতরাং এটি সমতার সাথে এবং এখন আমাদের ল্যাগরেঞ্জ মাল্টিপ্লায়ারLagrange's multiplier পদ্ধতি ব্যবহার করতে হবে সুতরাং সমস্যা হল যে আমরা এই সীমাবদ্ধতার অধীনে এই ফাংশনকে সর্বাধিক করতে চাই সুতরাং আমরা এই অক্সিলারি ফাংশনটিকে যথারীতি সংজ্ঞায়িত করব λ সেখানে এই সীমাবদ্ধতার সামনে রেখে এবং x y এবং λ কে আংশিকভাবে F এর সাথে পার্থক্য করে সমস্ত ক্রিটিকাল পয়েন্টগুলি খুঁজে বের করব সুতরাং Fx 0 পার্থক্য করে ক্রিটিকাল পয়েন্ট Fy 0 এই সমীকরণটি পাবে আমরা এই সমীকরণটি পাব এবং F y z সমান 0 আমরা এই সমীকরণটি পাব সুতরাং এই তিনটি সমীকরণের মধ্যে থেকে আমাদের সমস্ত ক্রিটিকাল পয়েন্ট খুঁজে বের করতে হবে এই সমীকরণ থেকে প্রথমে আমরা এর পরিপ্রেক্ষিতে এটি x − 2 লিখব দ্বিতীয় সমীকরণ থেকেও আমরা y পদে লিখব y − 1 আমরা এখানে প্রতিস্থাপন করব সুতরাং আমরা এর সম্ভাব্য মান পাব সুতরাং এই ভাবে আমরা এটি সমাধান করব আসুন আমরা এখানে প্রথম সমস্যাটি দেখি আমাদের xλ x − 2 0 আছে সুতরাং x − 2 2 1 সুতরাং যদি আমরা x −2 6 পেতে চাই সুতরাং এই ক্ষেত্রে x 2 6 সুতরাং এখানে আমাদের x − 2 2 1λ আছে একইভাবে আমরা এই সমীকরণ থেকে বেরিয়ে আসতে পারি y − 1 1 1λ এবং তৃতীয় সমীকরণ থেকে এখন আমরা এই x − 2 এবং কে এখানে প্রতিস্থাপন করতে পারি এবং আমরা λ তে একটি সমীকরণ পাব যা সহজেই সমাধান করা যায় সুতরাং আমাদের আছে 1λ 12 সুতরাং এখান থেকে আমরা মূলত পেয়েছি λ একবার আমাদের এখানে λ থাকলে আমরা প্রথম এবং দ্বিতীয় সমীকরণ থেকে x এবং তারপর সংশ্লিষ্ট সমীকরণ থেকে y পেতে পারি সুতরাং এখান থেকে আমরা λ −12 −32 পাই এই সম্ভাবনাগুলি যা শেষ পর্যন্ত এই সমীকরণকে মান্য করবে এই সমীকরণ থেকে যখন এই λ −12 আমরা −1 পাব যখন λ −32 আমরা 3 পাব এবং প্রথম সমীকরণ থেকে আমরা x −2 6 পাব সুতরাং আমাদের এই সমস্যার সমাধান আছে সুতরাং 2 1 12 এক বিন্দু আরেকটি হল 6 3 32 সুতরাং স্বাভাবিকভাবেই আমরা শুধু x y পয়েন্ট নেব কারণ আমরা x y বিন্দুতে ফাংশনের মান গণনা করতে চাই সুতরাং আমাদের 3 পয়েন্ট 1 অভ্যন্তরে ছিল যা একটি 0 0 পয়েন্ট এবং 2 পয়েন্ট যা আমরা এখানে পেয়েছি 2 1 এবং 6 3 এই তিনটি পয়েন্ট আমরা ফাংশন মান মূল্যায়ন করব সুতরাং 00 এ ফাংশনের মান 0 2 1 এটি 5 এবং 6 3 যদি আমরা x2 y2 মূল্যায়ন করি সুতরাং ফাংশনটি ফাংশন ছিল f x y x2 y2 সুতরাং এখানে এটি 5 এবং তারপর এখানে 62 369 45 সুতরাং আমাদের এই ফাংশনের মান আছে এবং আমরা এখন বুঝতে পারছি যে এখানে ফাংশনের মিনিমা মান আছে যা স্বাভাবিকভাবেই সত্য এবং আমরা তা সরাসরি ফাংশন থেকে পেতে পারি যেখানে ফাংশনটি হল x2 y2 সুতরাং মিনিমা মান হবে 0 কারণ এটি 0 এর সমান হতে হবে সুতরাং মিনিমা 00 হবে 0 এবং এখানে ম্যাক্সিমা মানটি বিন্দুতে 6 3 অর্জন করা হয় এবং ফাংশনের মান 45 হয় সুতরাং আমাদের মিনিমা 0 এবং এই সমস্যার ম্যাক্সিমা মান 45 এখন উপসংহার সুতরাং ল্যাগরেঞ্জ গুণক পদ্ধতি হল যে আমরা এখানে একটি ফাংশনের ম্যাক্সিমা বা মিনিমা খুঁজে পেতে চাই f x y প্রদত্ত সীমাবদ্ধতার সাথে ধারণাটি হল এই ফাইয়ের সামনে λ এই পরিচয় দিয়ে এখানে একটি সহায়ক ফাংশন তৈরি করা এবং তারপর এই F এর এক্সট্রিমার জন্য প্রয়োজনীয় শর্তটি Fx 0 সেটিং হবে এবং তারপর যা আমাদের এই সমীকরণ দেবে Fy 0 আমরা আরেকটি সমীকরণ পাব এবং Fλ 0 আমরা ϕ x y 0 পাব সুতরাং এই তিনটি সমীকরণের মধ্যে আমাদের এই x y এবং λ এর অর্থ সব পয়েন্ট খুঁজে বের করতে হবে সুতরাং x y এবং λ এর সকল সম্ভাব্য মান আমাদের দেখতে হবে কোনটি এই তিনটি সমীকরণকে মান্য করে এবং তারপর সেই সকল বিন্দুতে আমাদের ফাংশন মান f x y গণনা করতে হবে এবং দেখতে হবে যে ফাংশনটি তার ম্যাক্সিমা এবং তার মিনিমা কোথায় সুতরাং এই ভাবে আমরা সমস্যাটির গ্লোবাল ম্যাক্সিমা এবং মিনিমা খুঁজে পেতে পারি কিন্তু আমাদের সাবধান থাকতে হবে যে সমস্যাটি যখন ক্লোস এবং বাউন্ডারি ডোমেন থাকে তখন আমাদের ডোমেনের ভিতরে দেখতে হবে কারণ এমন কিছু ক্যান্ডিডেড থাকতে পারে যেখানে ফাংশনটি ম্যাক্সিমা বা মিনিমা মান নিতে পারে এবং তা বাউন্ডারিগুলিতে পয়েন্ট থাকতে পারে যেখানে ফাংশনটি তার এক্সট্রিমা নিতে পারে সুতরাং এই রেফারেন্সগুলি আমরা এই বক্তৃতাগুলি প্রস্তুত করার জন্য ব্যবহার করেছি আপনাকে অনেক ধন্যবাদ